এখন আমরা দেখবো ম্যাক্সওয়েলের সমীকরণ কি করে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের অস্তিত্বের কথা বলে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ হল ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ব্যাঘাত যারা একে ওপরকে টিকিয়ে রাখতে পারে এবং স্পেসে প্রসারিত হয় ঠিক করে বোঝার জন্য তরঙ্গ এবং তরঙ্গ সমীকরণ কি সেগুলো আগে জানা দরকার সুতরাং আজকের বক্তৃতাতে আমরা কিছু সময় কাটাবো বোঝার জন্য যে তরঙ্গ সমীকরণ কি কোথা থেকে এটা আসে এবং তরঙ্গ ফেনোমেনন কি আমরা নন ডিসপার্সিভ তরঙ্গের ব্যাপারে কথা বলবো নন ডিসপার্সিভ মানে হল যে একটা তরঙ্গ যতই প্রসারিত হোক ওটা বিকৃত হয় না সোজা ভাবে বললে এটাই সুতরাং দেখা যাক তরঙ্গ কি তরঙ্গ কি একটা উপাদান যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় উত্তর টা হল না উদাহরণ হিসেবে তোমরা জলে তরঙ্গ দেখেছো যদি জলে একটা ব্যাঘাত করা হয় তরঙ্গগুলো চলতে থাকে কিন্তু জলটা চলে না বা সরে না একই ভাবে যখন একটা প্রেসার তরঙ্গ যায় বায়ু কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় না এই বিশেষ তরঙ্গটার সাথে সুতরাং এখানে হাওয়াতে একটা ব্যাঘাত বা প্রেসার পার্থক্য তৈরি করছি এবং এই ব্যাঘাতটাই এগিয়ে যায় কিন্তু উপাদানটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় না একই ভাবে জলের তরঙ্গগুলো তে একটা ব্যাঘাত তৈরি করছি যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে কিন্তু জলটা এক জায়গা থেকে আরেক জায়গাতে সরছে না ধরা যাক একটা তরঙ্গ বা ওয়েভ x অক্ষর দিকে যাচ্ছে যদি একটা ব্যাঘাত তৈরি করা হয় যেটাকে xt0 দিয়ে চিহ্নিত করা হয়েছে ওয়েভটা অবিকৃত অবস্থায় চলে যায় এটার মানে হল যে ওয়েভটা যতই এগোক এটা মোটামুটি একই থাকে সুতরাং এটাকে যতটা সম্ভব একই রাখা যাক এটা বাদ দিয়ে যে ওয়েভটা একটা দূরত্ব vt গেছে ফাংশনটা একই আছে এটাকে x এবং t এর ফাংশন হিসেবে কিকরে বর্ণনা করবো যেহেতু ফাংশনটার শুধু অবস্থান পরিবর্তন হয়েছে সুতরাং এটাকে আমরা fxkfx vt 0 লিখতে পারি সুতরাং আমরা বলছি যে ওয়েভটা একই থাকে এটা শুধু মাত্র একটা দূরত্ব vt সরে গেছে এরকম করেই একটা ওয়েভ কে বর্ণনা করবো যেটা পজিটিভ ডাইরেকশনে একটা বেগ v নিয়ে যাচ্ছে একই ভাবে আমরা একটা ওয়েভের কথা ভাবতে পারি যেটা উল্টো ডাইরেকশনে যাচ্ছে তাহলে ওয়েভটা একটা দূরত্ব - vt যেত এবং এই ফাংশনটা fx0fxtfxvt0 লিখতাম এরকম করেই যত ওয়েভটা এগিয়ে যায় ফাংশনের পরিবর্তন হয় আরেক ভাবে এটাকে দেখা যেতে পারে ধরা যাক এই ফাংশনটাকে সময়ের রেস্পেক্ট এ প্লট করছি x 0 তে ধরা যাক fx0 এবং এই ফাংশনটা হল সময়ের ও ফাঙ্কশন তাহলে যদি fx কে একই সময়ে দেখি fxtfx0 t xv হবে এটা ডান দিকে যাওয়া ওয়েভটাকে আরেক ভাবে উপস্থাপন করার উপায় যদি ওয়েভটা বাঁ দিকে যেত তাহলে আমরা fxtfx0 txv পেতাম সুতরাং এ ভাবেও ওয়েভটাকে উপস্থাপন করা যায় এটা সমীকরণ হিসাবে কি বোঝায় fxtfx0 t xv fxtfx0 txv এখন fxtf নিয়ে কাজ করা যাক যেটা হল ডান দিকে যাওয়া ওয়েভ দ্বিতীয় টার্ম যা বাঁ দিকে যাওয়া fxtfxvt সেটা 0 হবে সুতরাং আমরা ওটা লিখব না এখন ডান দিকে যাওয়া ওয়েভটাকে x এর রেস্পেক্ট এ ডিফারেন্সিয়েট করা যাক যেটা হল ∂f∂x ∂f∂u∂u∂x যেখানে ux vt এটা আমাদের ∂f∂u দেয় একই ভাবে ∂f∂t ∂f∂u∂u∂t হবে যেটা হল v∂f∂u এটা সঙ্গে সঙ্গে বলে যে ডান দিকে যাওয়া ওয়েভটার জন্য আমরা ∂f∂x ∂f∂u 1v ∂f∂t পাবো এটাই হল ডান দিকে যাওয়া ওয়েভের সমীকরণ বাঁ দিকে যেই ওয়েভটা যাচ্ছে সেটার জন্য ওয়েভ সমীকরণটা একই হবে শুধু সামনে একটা চিহ্ন বসবে - এর বদলে ∂f∂x ∂f∂u∂u∂x ∂f∂u since ux vt ∂f∂t ∂f∂u∂u∂t v∂f∂u ∂f∂x ∂f∂u 1v ∂f∂t সুতরাং আমরা ওয়েভের জন্য একটা সমীকরণ পেয়েছি যেটা ডান দিকে যাচ্ছে যেটা হল ∂f∂x 1v ∂f∂t এবং যে ওয়েভটা বাঁ দিকে যাচ্ছে সেটার সমীকরণ টা হল ∂f∂x1v ∂f∂t প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি যে ∂f∂x হবে ∂t এর সমান এবং যার সাথে 1v কে গুণ করা হয় দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে ∂f∂x হবে ∂t এর সমান এবং যার সাথে 1v কে গুণ করা হয় এই সমীকরণ গুলো বাঁ দিকে অথবা ডান দিকে যাওয়া ওয়েভের জন্য বৈধ এখন এই দুটো ওয়েভ কে যদি সুপারপজিসন করে একটা ওয়েভ তৈরি করা হয় তাহলে কি হবে একটা ওয়েভের কি হবে যদি ওটা কোথাও না যায় এবং আমাদের কি সব সময়ে বলতে হবে যে ওয়েভটা বাঁ দিকে অথবা ডান দিকে যাচ্ছে আমরা এইসব কিছু করবো না তার পরিবর্তে আমরা দুটো সমীকরণ কে যোগ করবো একটা সাধারণ সমীকরণ লিখবো যেটা বাঁ দিকে অথবা ডান দিকে যেতে পারে অথবা স্থির হতে পারে একটা স্পন্দিত স্ট্রিং এর মতন খেয়াল করেছিলে যে যেহেতু আমরা ∂x ±1v∂t লিখেছিলাম এটা সঙ্গে সঙ্গে বলে যে সেকেন্ডারি ওয়েভ টা 2x2 1v22t2 হবে অতএব আমরা যে কোন ট্রাভেলিং ওয়েভ যেটা বাঁ দিক অথবা ডান দিকে যাচ্ছে সেটার জন্য 2fx2 1v22ft2 লিখতে পারি এটা বোঝায় যে একটা ওয়েভ বাঁ দিকে যাচ্ছে অথবা একটা ডান দিকে যাচ্ছে অথবা দুটো ওয়েভের সুপারপজিসান হয়েছে যদি একটা সিস্টেমে motion of a disturbance এর এরকম একটা সমীকরণ পাওয়া যায় তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে v ও পাবো এখন উদাহরণ গুলো দেখা যাক ∂x ±1v∂t 2x2 1v22t2 2fx2 1v22ft2 উদাহরণ এক হিসেবে একটা তারের ওপর একটা ওয়েভ নেওয়া যাক যার মানে হল একটা তার আছে যার টেনশান T আছে এবং তারটার ভর প্রতি একক দৈর্ঘ্য হল µ যদি এর বিস্তারের মানটা কম মাথায় রেখে আঘাত করা হয় এবং যদি তারটার একটা ছোট অংশ নেওয়া হয় তাহলে দেখবো যে ওয়েভটা যত এগিয়ে যাবে ছোট অংশটা তত ওঠা নামা করবে এটার জন্য একটা সমীকরণ লেখা যাক তারের ছোট অংশটা ওঠা নামা করে কারণ টেনশান এর জন্য একটা পুনরুদ্ধার বল কাজ করে যেটা তারটাকে দুই দিকে টানে এখন এই জিনিসটাকে দেখা যাক একটা টেনশান T কাজ করছে যেটা তারকে এই দিক দিয়ে টানছে ডান দিকে টেনশানটার দুটো উপাদান আছে হরাইজন্টাল উপাদান টা হল Tcos2 এবং ভার্টিকাল উপাদান টা হল Tsin2 এই অ্যাঙ্গেল 2 টা অ্যাঙ্গেল এর থেকে কিছুটা আলাদা হবে আবার বাঁ দিকে হরাইজন্টাল উপাদান টা Tcos1 হবে এবং ভার্টিকাল উপাদান টা Tsin1 হবে অতএব নেট ভার্টিকাল ফোরস টা হল Tsin2 Tsin1 এবং যদি বিস্তারের মান ছোট হয় তবে এটাকে আমরা T2 T1 লিখতে পারি হরাইজন্টাল উপাদান টা T T0 হবে সুতরাং ভার্টিকাল দিকে পার্থক্যটা টা তারটাকে ওপর আর নিচে যেতে সাহায্য করে এখন 1 এবং 2 কে গণনা করা যাক Vertical component Tsin2 Tsin1 Horizontal componentT T0 সুতরাং আমরা তারের একটা ছোট অংশ দেখছি নেট ফোরসটা হল T2 T1 যদি এখানে দৈর্ঘ্যটাকে ∆x ধরা হয় 1tan1 হবে এবং যদি এই ডিসপ্লেসমেন্ট y টাকে x এর ফাংশন হিসেবে নেওয়া হয় তাহলে tan1∂y∂xxt লেখা যেতে পারে কারণ y হচ্ছে x এবং t উভয়েরই ফাংশন আবার অন্য দিকে 2tan2 হবে যেটাকে ∂y∂xx∆xt লেখা যেতে পারে এটাকে আবার ∂yxt∂x 2yx2∆x লেখা যেতে পারে 1tan1∂y∂xxt 2tan2∂y∂xx∆xt ∂y∂xxt 2yx2∆x সুতরাং ভার্টিকাল ফোরসটা হল T∂y∂txt 2yx2∆x ∂y∂xxt যেখান থেকে এই দুটো বাতিল হয়ে যায় এবং আমরা T2yx2∆x পাই এবং এটা এই ছোট টুকরোটার ত্বরণ যেটা হল µ∆x2yt2 এই দুটোকে যখন সমান করি ∆x টা বাতিল হয়ে যায় এবং আমরা 2yx2 µT2yt2 পাই এটাই ওয়েভের সমীকরণ যেটা আমরা আগে পেয়েছিলাম অতএব এই তারটাতে একটা ওয়েভ তৈরি হবে এটা একটা progressive travelling wave বা একটা stationary wave হতে পারে কিন্তু এটাই হল ওয়েভ যেটা একটা বেগ v দিয়ে তৈরি হবে যেখানে v2 Tµ হবে এটা একটা উদাহরণ যেটা বলে যে কি করে একটা সিস্টেমে ওয়েভ পাওয়া যায় এবং এটা থেকে স্বয়ংক্রিয়ভাবে আমরা ওয়েভের বেগটাও পেয়ে যাই Vertical force T∂y∂txt 2yx2∆x ∂y∂xxt T2yx2∆x µ∆x2yt2 2yx2 µT2yt2 v2 Tµ দ্বিতীয় উদাহরণ হিসেবে একটা প্রেসার ওয়েভ নেব যেটা টিউব দিয়ে x ডাইরেকশনে যাচ্ছে এটার জন্য গ্যাস অথবা লিকুইড এর একটা ছোট অংশ নেবো যেটার দৈর্ঘ্য হল ∆x এটা একটা প্রেসার p তে আছে এবং এখানে অতিরিক্ত প্রেসার ∆p তৈরি করা হচ্ছে যাতে বাঁ দিক টা একটা দূরত্ব y যেতে পারে প্রেসারটা প্রসার করে এবং এটার অবস্থানেরও পরিবর্তন হয় যাতে ডান দিকে এই লাইনটা yx∆x সরে যায় এবং এখানে প্রেসারটা ∆p∆2p তে পরিবর্তন হয় এই প্রেসারের পার্থক্য এর জন্য যে ফোরসটা তৈরি হচ্ছে সেটা দেখতে চাই এবং ফোরসটাকে এই ছোট টুকরোর ত্বরণের সাথে সম্পর্কিত করবো এবং দেখবো কি সমীকরণ পাওয়া যায় প্রথমত ∆p কি করে এটা ভলিউমের পরিবর্তন করে এখন প্রথমে ভলিউমের পরিবর্তন গণনা করা যাক ক্রস সেকসন ধরলাম A সুতরাং ভলিউমের পরিবর্তন Ayx∆x Ay হবে এই পরিবর্তনটা দুটো ভার্টিকাল লাইনের মাঝে এখানে হয়েছে এবং এটা A∂y∂x∆x হবে এই পরিবর্তনটা হয় বাঁ দিকে প্রেসার ∆p এর জন্য এবং ডান দিকে প্রেসার ∆p∆2p এর জন্য ∆2p হল unbalanced force যেটা এই অংশে ত্বরণ তৈরি করে সুতরাং সংকোচন টা হয় এই ∆p এর জন্য ∆p কে আমরা ∂p∂v∆v লিখতে পারি যেটাকে আবার v∂p∂v∆vv লেখা যেতে পারে খেয়াল করবে যে v∂p∂v হল বাল্ক মডুলাস অতএব আমরা BA∂y∂x∆xA∆x লিখতে পারি সুতরাং ∆p B∂y∂x হবে Change in volume Ayx∆x Ayx A∂y∂x∆x ∆p ∂p∂v∆v v∂p∂v∆vv B∂y∂x সুতরাং এই টিউবে একটা প্রেসার p আছে এবং যখন একটা প্রেসার ∆p প্রয়োগ করা হয় ভলিউমের পরিবর্তন হয় এবং ∆p B∂y∂x ডান দিকে প্রেসার হল ∆p∆2p সুতরাং ∆p∆2p B∂y∂xx∆x এবং এটাকে আমরা B∂y∂xx B∆x লিখতে পারি সুতরাং বাঁ দিকে যে প্রেসারটা কাজ করে সেটার জন্য একটা ভারসাম্যহীন ফোরস তৈরি হয় ∆p এখানে ডান দিকে কাজ করে সুতরাং ভারসাম্যহীন ফোরস টা AB∂y∂xx B2yx2∆x B∂y∂xx হবে

এই টার্মটা বাতিল হয়ে যায় এবং ভারসাম্যহীন ফোরস হল B2yx2 যেটা একটা ত্বরণ তৈরি করে যেটা হল 2yt2 এবং ফোরস টা massaaceleration হবে mass টা হল A∆xρ যেখানে A∆x হল এই অংশটার ভলিউম এবং হল ডেন্সিটি অবশেষে আমরা B2yx2 2yt2 পাই B2yx2 2yt2 অতএব সমীকরণ টা হল 2yx2 B2yt2 এটা আমাদের v2B দেয় যেখানে v হল বেগ আমরা জানি একটা মিডিয়ামে শব্দের বেগ হল B যখন B v∂p∂v লিখেছিলাম আমরা বলি নি যে এটা ধ্রুবক তাপমাত্রা তে ছিল নাকি এডিয়াবেটিক ছিল আমরা ভালো করে জানি যে যখন হাওয়াতে পরিবর্তন হয় কোন রকম তাপ স্থানান্তর হয় না অতএব আমরা

উদাহরণ হিসেবে যদি আমাদের কাছে স্থানাঙ্ক xyz থাকে একটা প্লেন ওয়েভের এরকম ওয়েভফ্রন্ট থাকবে যেটার yz প্লেনের ওপর একই বিস্তার থাকবে এবং ব্যাঘাতটা x ডাইরেকশনে এগিয়ে যাবে আমরা হারমনিক ওয়েভ ও দেখেছিলাম যার একটা ব্যাঘাত yxtAsin2πx νt আছে দেখবে যে এটা 2yx2 কে সম্পূর্ণ করে যেটা হল A422sin2πx νt এবং 2yt2 A422sin2πx νt তোমরা চেক করে দেখতে পারো এটা ওয়েভের সমীকরণ কে সম্পূর্ণ করে যেখানে ওয়েভের বেগ হল ν λ